ভাবনাচিন্তা কী এবং আমরা এখানে বেশ কয়েকটি প্রতিক্রিয়া পেযেছি কোনগুলিকে আমরা আমাদের বুদ্ধিমান আচরণ বলে মনে করি সুতরাং সমস্যা সমাধান যুক্তি শেখা উপলব্ধি এবং ভাষা ভাষা আগের ক্লাসে উল্লেখ করা হয়েছিল সুতরাং এখানে আমি একটি প্রশ্ন করতে চাই ভাষা এমন একটি জিনিস যা মানুষের কাছে অনন্য এবং অনেক মানুষ বিশ্বাস করে যে এটি বুদ্ধিমান আচরণের সহায়ক কিন্ত যে প্রশ্নটি আমি জিগেস করতে চাই সেটি হল যদি তুমি ভাষার দিকে তাকাও এবং ভাবো কে প্রথম এসেছে তাই সে ভাষার কারণে ভাবছিল নাকি ভাষা ছিল ভাবনার কারণে এই অর্থ হল যে আমাদের যে ভাষা বা কী ভাষা আছে সেটির স্কেলগুলির উপর নির্ভর করে ভাবার কী ক্ষমতা এসেছে কারণ আমরা ভাবতে সক্ষম হয়েছি সুতরাং এখন দেখা যাক মানুষেরা কী ভাবছেএবং আমি জোর দিয়ে বলতে পারি যে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই এই সমস্যাটি হল অনেকটা মুরগী আর ডিমের সমস্যার মত সুতরাং ছাত্ররা তোমরা এটা নিয়ে কী ভাবছো আমি আশা করি যে সোমবার থেকে ছাত্ররা তাদের মতামত দেবে ভাষা ছাড়া কী আমরা ভাবতে পারি এইভাবে জিগেস করা যেতে পারে বা ভাবনা কী ভাষার সাথে নিবিড়ভাবে বাঁধা আছে তোমরা বলবে না আমরা ভাষা ছাড়া ভাবতে পারি তোমরা কি তোমাদের উত্তরের স্বপক্ষে যথাযথ যুক্তি দিতে পারবে ছাত্র বিমূর্ত ধারণাগুলি আমাদের ভাষা নয়সেগুলি ভাষা নয় সেগুলি ভাষার উপর নির্ভর নয় বা অন্য কোনো কিছুর উপর নির্ভর নয় বিমূর্ত ধারণাগুলি ভাষার ওপর নির্ভর নয় এটি এখন মূলত আরও কিছু বিতর্কিত দাবি রাখেসুতরাং আমি যে প্রশ্নটি সত্যিই জিজ্গাসা করছি সেটি হল যে আমাদের ভাবনাগুলি ভাষা দিয়ে তৈরী অথবা আমাদের চিন্তাভাবনাগুলি ভাল চিন্তাভাবনা বোঝায় যে ভাষাআমরা কি সেই ভাষাটির সাহায্য না নিয়ে ভাবতে পারিসুতরাং যখন তুমি ভাষা বলবে আমরা তখন কোনো চিহ্ন বা প্রতীক বুঝবকারণ ভাষা মূলত এক ধরণের প্রতীক ব্যবস্হা এটি কি ভাবা সম্ভব এখন তুমি গ্রাফিক্সস অথবা ভিসুয়াল ইমেজস্ এর কথা বলবে যেটা আমাদের মনের মধ্যে সহজেই আসে যদি তুমি সেই ভিসুয়াল ইমেজস্ গুলি ভাব তাহলে তুমি শব্দ বা এই জাতীয় কোনো কিছুর কথা বলছ না আকর্ষণীয়ভাবে তোমরা চমক্সি র কথা শুনেছএখানে এমন কেউ কি আছ যে বা যারা নুম চমক্সি র কথা শোনোনি তিনি আজকাল কি করছেন কিছু বছর আগে তিনি ভারতেও এসেছিলেন আসলে তিনি একজন রাজনৈতিক কর্মী হয়ে উঠেছেন কিন্ত অনেক বছর আগে তিনি ভাষাতাত্ত্বিক ভাবে সক্রিয় ছিলেন তিনি ইউনিভার্সাল গ্রামার এর ধারণাটি সামনে এনেছিলেনতাই এটিকে ইউজি বলা হয়তিনি বলেন যে মানুষ তাদের মাথায় ব্যাকরণ নিয়ে জন্ম নেয় যা কিছু মাথার মানেআমরা সেই প্রশ্নটি নিয়ে ভাববো না তবে আমাদের মস্তিস্কে ভাষাগত দক্ষতা অনুষদের সাথে আসে যা একরকম ব্যাকরণ তিনি যা বলছেন তা হল কোন জায়গার উপর নির্ভর করে তুমি কোন সমাজে বেড়ে উঠেছ তুমি সেই ব্যাকরণটিকে সেই বিশেষ ভাষায় সুর দেবেন যা মূলত সমাজে বিদ্যমান সুতরাং চমক্সি তিনি বলছেন যে ভাষা আগে এসেছে আমরা ভাষা ব্যবহারের দক্ষতা নিয়েই জন্মায় হতে পারে সেটা আমাদের সাহায্য করে অবশ্যই তিনি এটা বলেননি কিন্ত এটা আমাদের ভাবনাচিন্তা করার ক্ষমতাকেও সাহায্য করেযাইহোক এটা একটা মুক্ত প্রশ্নএটা নিয়ে আমি পরে আলোচনা করবো সুতরাং আমরা মেশিন কী তা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্গাসা করি এটা কি একটা কম্পিউটার নাকি অন্য যন্ত্র আমরা বলতে পারি যে আমরা ধরে নেব যখন আমরা যন্ত্রের চিন্তাধারা নিয়ে কথা বলব তখন আমরা কম্পিউটারের রানিং প্রোগ্রাম নিয়ে কথা বলব আমরা এটা জিগেস করতেই পারি যে আমরা কি যন্ত্র এটি এমন কিছু যা তুমি খুঁজে পেতে পারো এবং এতে কিছু প্রতিক্রিয়াও আছে তাই ঐতিহাসিকভাবে চিন্তাভাবনার বিরুদ্ধে যুক্তি রয়েছেসুতরাং আমরা ড্রেইফুস এর 3টি যুক্তি নিয়ে আলোচনা করছি যা বলে যে আমাদের মাথায় কিছুটা অন্তর্দৃষ্টি রয়েছে যা এমন এক ধরনের অন্তর্দৃষ্টি য়া আমরা কোনোভাবেই নিয়মের শর্তে সংঙ্গায়িত করতে পারি না যখন ড্রেইফুস এই নিয়ে মানুষদের সাথে কথা বলেনআমরা যুক্তির জন্য একটি প্রক্রিয়া হিসাবে বিধি সম্পর্কে কথা বলেছিলামতিনি বলেছিলেন যে আমাদের মধ্যে রয়েছে কিছু অবচেতন ধরণের প্রবৃত্তি যা মূলত কোনো নিয়মে বন্দী হতে পারে না জন সার্লে একজন দার্শনিক চাইনিজ রুম মতামতটি ব্যবহার করেছিলেনতিনি বলেছিলেন যে এই যুক্তিটির কারণ ছিল কারণ তিনি প্রতীকগুলিকে কাজে লাগাতে পারেন এবং কাউকে বোঝাতে পারেন যে তিনি কিছু করছেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে বাচ্চারা দীর্ঘ ভাগ করছেতারা কী বুঝতে পারে কখন আসলে কী হয়তারা আসলে কী করছে বা এমনকী ছোট বাচ্চারা যোগ করে তখন তারা 2 টো সংখ্যা যোগ করেতারপর নামতা দেখে ক্যারিওভার আছে কিনা দেখেতারপর যোগ করে এবং এইভাবে চলতে থাকেতুমি শুধুমাত্র সাধারণ যোগ করছিলেতুমি কী সেই কাজের পিছনে মূলত কী রয়েছে সেটা বুঝতে পেরেছো

এইখানে আমরা আগেরদিন শেষ করেছিলাম এই পরীক্ষাটি হল যে সেখানে পরীক্ষক হিসেবে মানুষ বসে থাকবে কিছুর মাধ্যমে যোগাযোগ করবেনএখানকার দিনে সেটা মোবাইল ফোন হতে পারে যার মাধ্যমে তুমি অন্য মানুষের সাথে কথা বলতে পারো ঐ দিনগুলিতে এটি একটি টেলি টাইপ ছিল যা অন্য ঘরে সংযুক্ত ছিল যেখানে অন্য ব্যক্তি যিনি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন টুরিং যা বলেছিলেন তা হল যে যদি মানব বিচারক আত্মবিশ্বাসের সাথে পার্থক্য করতে পারে যে অন্য পক্ষটি মানুষ বা কম্পিউটার তবে কম্পিউটার পরীক্ষায় ব্যর্থ হয়েছে তবে কম্পিউটার যদি বিচারককে বোঝাতে পারে যে বিচারক কোনও মানুষের সাথে কথা বলছেন তবে কম্পিউটারটি টুরিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি একে টুরিং এর বুদ্ধিমত্তার পরীক্ষা বলতে পার সিস্টেমটি বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য তুমি সিস্টেমটিকে টুরিং এর পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারতারপর সিদ্ধান্ত নিতে পারবে এটি বুদ্ধিমান কিনা তুমি ভাবনা দ্বারা কী বোঝাতে চেয়েছোবুদ্ধিমত্তা কী তা জিজ্ঞাসা করবে নাএবং তুমি জানো যে তুমি ফান্ডামেন্টালস্ এর মধ্যে যাবে না এটা বলার অপেক্ষা রাখে না এখনও 100 000 ইউস ডলারস্ লোবনের পুরস্কার হিসেবে পাওয়া যেতে পারে যদি কেউ এই পরীক্ষাটি পাস করে সুতরাং যে প্রশ্নটি দিয়ে আমি ক্লাসটি শেষ করছি তা হল তুমি টুরিং টেস্টটিকে কি বুদ্ধিমত্তার পরীক্ষা বলে মনে কর এই বিষয়ে তোমাদের মতামত কী এই পরীক্ষাটি কি একটি ভাল পরীক্ষা নাকি খারাপ পরীক্ষা তুমি কি সহমত পোষণ কর যদি কম্পিউটারটি এই বুদ্ধিমত্তার পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে একে বুদ্ধিমান বলবে এই বিষয়ে আর কেউ কিছু বলতে চাও তোমরা ভাবনাচিন্তা করে আমাকে জানাবে প্রথমের কয়েকটি লেকচারস্ এর মূল বক্তব্য হল এই যে 100 বছরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর পিছনে ইতিহাস এবং দর্শনের যে গবেষণা হয়েছে তা বর্তমানে আরো এগিয়ে যেতে সাহায্য করছে আর 2 or 3 লেকচারস্ পরে আমাদের কোয়ালিটেটিভ শিফ্ট হবে এবং আমরা বেশিরভাগ সময় অ্যালগোরিদম ব্যবহার করব তোমাদের পাঠ্যক্রম অনুযায়ীএই পরীক্ষাটি কি একটি ভাল পরীক্ষা নাকি খারাপ পরীক্ষা অবশ্যই তোমাদের কিছু মতামত আছে হ্যা বল ছাত্র - আমরা বলতে চাইছিলাম যে আপনি বুদ্ধিমত্তার পরীক্ষা করতে পারবেন না কারণ যে কোনো প্রতিযোগী অতীতের মিডিয়া দেখতে পাবে এবং ঐ তথ্যের ভিত্তি করে গ্য্রান্ডমাস্টার কী প্রশ্নাবলী কনফিগারেশন করেছেন হ্যা যদি হুবহু এটি হয় তবে লোবানের পুরস্কার অনুষ্ঠানটি প্রতি বছর হয় এবং এই বছর এটি চলছেফাইনালটি September 14 এ অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অন্যতম লিডিং প্রোগ্রামকে ইজার বলা হয় এটি পূর্ববর্তী প্রতিযোগিতা রাউন্ডের একটি প্রনাউনসিয়েশন ট্রান্সস্ক্রিপ্টসুতরাং তোমরা এটি দেখেছো এবং আবার দেখতে পার স্পষ্টতই যারা এই জাতীয় প্রোগ্রাম পছন্দ করেন তারা ইতিহাসের দিকে তাকান কেবল এমন শিক্ষার্থীদের মতো যারা আগের বছরের প্রশ্ন দেখে পরীক্ষা দিতে যানএই সবগুলিই অনুমোদিততুমি কি এমন কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারবে যেটি বিচারককে অভিভূত করতে পারে যদি তুমি টার্মটি ব্যবহার করতে চাও বিচারক একজন মানুষের সাথে কথা বলছেন ভেবে এই কথোপকথনটি আমরা এই ইজারএ দেখেছি এবং তিনি যে স্টেটমেন্টস্ দিচ্ছেন যেমন আমি এখানে দিচ্ছিযখন তিনি সংগীত নিয়ে স্টেটমেন্টস্ দিচ্ছেন তোমরা শেষ কয়েকটা লাইনে দেখবে যে আমি হুমি এ আসছিএকধরণের মঙ্গোলিয়ান গলায় গাওয়াতোমরা কী ধরণের সংগীত পছন্দ কর এই জাতীয় প্রোগ্রাম সাধারণ জ্ঞানের সাথে সজ্জিত করতে হবে কমপক্ষে যা প্রত্যেকে প্রয়োজনীয়ভাবে জানে আমি বলতে চাইছি যে এটা জানবে না সে কোন মানুষ হবে নাসুতরাং তোমার এই জাতীয় জ্ঞান থাকতে হবে অবশ্যই তোমার কাছে একধরণের বাকবিতন্ডার দক্ষতা আছে প্রশ্ন করার উপায় এবং এই জাতীয় জিনিসগুলি পাওয়ার উপায় এটিই এর অংশআমি যদি 12 ডিজিট এর সংখ্যা গুণ করতে বলি এর গুণফল 2 বিলিয়ন 29 মিলিয়ন এর মত যাই হোক না কেন কিছু 1213 ডিজিট এর সংখ্যা আমি বলি যদি আমি 2টি 12 ডিজিট এর সংখ্যা দিয়ে এর গুণফল কত জিগেস করি তাহলে কম্পিউটার আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই অথবা শেষ হওয়ার সাথে সাথেই উত্তর দিয়ে দেবেআমি কি নানা আপনি একজন মানুষ নন বলতে সক্ষম হবেন সুতরাং আমি তোমাদের এটি আবার ভাবতে বলব এই পরীক্ষাটি কি একটি ভাল পরীক্ষা নাকি খারাপ পরীক্ষা